সুতরাং এটি আমার পরীক্ষামূলক ফাংশনটি আমি যা পাই তার সমীকরণ দিয়ে শুরু করি সুতরাং আমার ফাংশনটি কেমন হতে চলেছে সুতরাংওমেগা ঠিক আছে এটি হল বাম দিকে ঠিক আছে যেখানে T এই পুরো জিনিসটি এখানে প্রথম যে বিষয়টি আপনি লক্ষ্য করতে পারেন তা হল এই অবিচ্ছেদ্যটি 2 টি উপাদানের উপর সুতরাং আমি এটিকে a এর চেয়ে বেশি b এর সাথে অবিচ্ছেদ্য হিসাবে বিভক্ত করতে পারি কারণ এই T টি যা আমি এখানে করেছি উভয় দিকে শূন্য নয় সুতরাং আমি এই হিসাবে লিখতে পারেন সুতরাং এখন পর্যন্ত আমরা কেবল এখনই ঠিক রেখেছি অবশেষে আমাদের এই বেসিক ফাংশনগুলির ক্ষেত্রে সঠিকভাবে বিকল্প রাখতে হবে সুতরাং কি ভিত্তি ব্যবহার করা হয় ক্রিয়াকলাপ যে কোনও বিন্দুতে যে কোনও ত্রিভুজের অভ্যন্তরে একটি রৈখিক সংমিশ্রণ এবং ওজনগুলি অজানা U এর সঠিক সুতরাং আমি এটি এইভাবে লিখব সুতরাং আমি লিখতে পারি সুতরাং আমি যদি কেবল লিখি তবে আমি বিশ্বব্যাপী উল্লেখ করছি কারণ কোন উপাদান বা যা ঠিক আছে তা উল্লেখ করে কোনও উপ সুপারস্ক্রিপ্ট নেই সুতরাং এটি প্রসারিত হয় সুতরাং এখন আমরা একের পর এক ঠিক করব সুতরাং প্রথম অবিচ্ছেদ্য উপাদানটি একটি এর ওভার এবং এটি তিনটি স্থানীয় পরীক্ষার শর্তে হতে চলেছে তিনটি স্থানীয় ভিত্তিক ফাংশন সুতরাং প্রথম পদটি হবে প্রথম পদটি তবে আমরা এটি বিশ্বব্যাপী U এর শর্তাবলী লিখব কারণ আমি বিশ্বব্যাপী U এর সমীকরণ চাই যা আমি এর জন্য সমাধান করছি সুতরাং প্রথম পদটি প্রথম মেয়াদটি কী হবে সুতরাং a এলিমেন্টের জন্য কী কী U এর কতগুলি আছে যা এখানে a উপাদানটির জন্য কার্যকর হচ্ছে ছাত্র U4 U4 এবং ছাত্র U2 উপাদান জন্য a ছাত্র সুতরাং গ্লোবাল নোড ঠিক আছে এটি প্রান্ত ভিত্তিক আমরা গ্লোবাল নোড সম্পর্কে কথা বলছি না আমাদের বৈশ্বিক প্রান্তগুলি সম্পর্কে কথা বলতে হবে ছাত্র কিনারাও অজানা হল প্রান্তে বরাবর ক্ষেত্রগুলির স্পর্শকাতর উপাদান U1 ছাত্র U4 U4 এবং U5 U5 হল সাধারণ এক উপাদান b ছাত্র U3 U3U2U5 এগুলি হল প্রতিটি যুগে এই সমীকরণটিতে যাবে সুতরাং যখন আমি উপাদান একটি সংহত করছি সুতরাং আমি যে প্রথম পদটি পেতে যাচ্ছি তা হল U1 টি U1 এর সাথে জড়িত শব্দটি আমি আর কি লিখব আমি চাই আপনি এখানে এই বন্ধনীটি সম্পূর্ণ করুন সুতরাং শব্দটির সাথে সম্পর্কিত সুতরাং কোনটি এই টিতে টেস্টিং ফাংশন যা খেলায় আসবে ছাত্র 2 হ্যাঁ হ্যাঁ 2 2 কোনটি a অথবা b ছাত্র T 2 a আসুন আমরা আর ভুলে যাই এটি সর্বত্র রয়েছে এবং ঠিক এখানে এসেছে সুতরাং শব্দটি কোনটি এখানে এর মধ্য দিয়ে আসবে পরবর্তী হতে হবে মনে রাখবেন আমি এই অনুসারে স্বল্প পরিমাণে আছি উপাদান a এর ভিত্তি ফাংশন আমরা শুরুতে যে step ফাংশনটি দেখিয়েছি মনে আছে তাই না আপনি কি আমাকে আবার আপনার ভিত্তি ফাংশনটি দেখাতে চান ছাত্র না সুতরাং এটি কি হওয়া উচিত ছাত্র সুতরাং একক প্রকারের জন্য একক ভিত্তিক ফাংশন রয়েছে a এর জন্য প্রদত্ত প্রান্তের জন্য একটি উপাদানের মধ্যে একক ভিত্তিক ফাংশন রয়েছে সুতরাং আমরা উপাদান a এর ভিতরে এলিমেন্ট a এর একটি স্মরণ প্রান্ত নম্বর U1 সহ আছে সুতরাং স্থানীয় প্রান্ত নম্বর হল 1 সবুজ ঠিক আছে এবং এই 3 টি জিনিস সঠিক সুতরাং যখন আমার U1 রয়েছে তবে এটি কোন ভিত্তির কাজটি পরীক্ষা করবে আপনার তিনটি পছন্দ রয়েছে 0 1 2 এর মধ্যে যা হতে চলেছে সুতরাং এটি 1 হতে চলেছে কারণ এই লোকটির কারণে এটিই u পেতে চলেছে সুতরাং যাক u1 আমাদের এটি লিখতে দেওয়া হতে পারে উপাদান a H হিসাবে লেখা যেতে চলেছে ছাত্র ০ 0 প্লাস b তে সমান হতে চলেছে সুতরাং আমরা দিয়ে শুরু করব আসলে আমাকে আবার এটি লিখতে দিন এখানে একটি সামান্য সূক্ষ্মতা আছে আসুন আমরা এটি একটু সাবধানে লিখুন আসুন প্রথমে স্থানীয় প্রান্তের দিক দিয়ে সবকিছু লিখি সুতরাং স্থানীয় প্রান্তগুলি প্রতিটি সাধারণ হবে এটি স্থানীয় অধিকার সুতরাং স্থানীয় প্রান্ত এবং একইভাবে এই টি হবে ছাত্র ২ 2 ঠিক আছে সুতরাং এটি স্থানীয় বিবেচনায় এখন a যদি লিখতে চাই এখন আমি স্থানীয়ভাবে স্থানীয় আমাদের প্রতিস্থাপন করতে চাই সুতরাং আমি প্রথম একের জন্য লিখব আমি একটিকে হিসাবে লিখতে পারি দ্বিতীয়টি হল সুতরাং যে U অনুরূপ কোন এক ছাত্র 4 পরবর্তী শেষ অবধি সুতরাং এটিই কি শেষ শব্দটি সঠিক উপাদান থেকে একটি থেকে নির্দেশ করছে ছাত্র 2 থেকে 4 2 থেকে 4 সঠিক সুতরাং এখানে 1 এর আসুন 0 টি দেখতে এখানে ছোটখাটো ভুল রয়েছে বলেও দেখা যায় কনভেনশনটি ছোট থেকে বড় ডানদিকে রয়েছে ছাত্র আমরা কেবল 0 বা 2 2থেকে যাচ্ছিলাম না আমরা ছোট স্থানীয় নোড নম্বর থেকে বৃহত্তর স্থানীয় নোড নম্বর যাচ্ছিলাম না সুতরাং সেগুলি হল সম্মেলন ঠিক আছে এখন কনভেনশন কী ছাত্র সুতরাং একবার আপনি যে কনভেনশনটিতে যাচ্ছেন তা প্রয়োগ করুন বৈশ্বিক এবং উভয়ই হ্যাঁ আমি সম্মেলনটি ধরে নিয়েছি শিক্ষার্থী আমি আশা করি আপনি হ্যাঁ প্রয়োগ করেছেন স্থানীয় এবং গ্রামীণ উভয় ক্ষেত্রেই একটি সম্মেলন প্রযোজ্য হবে এটা আমার পছন্দ ছাত্র আমরা এটি পরিবর্তন করতে পারি আমরা এটি পরে পরিবর্তন করতে পারি শিক্ষার্থী প্রত্যেকে একই ব্যবহার করছে হ্যাঁ আমিও এটি ব্যবহার করছি সুতরাং প্রান্ত গ্লোবাল প্রান্ত নম্বর 5 পয়েন্ট 2 থেকে 4 ঠিক আছে সুতরাং এর দিকনির্দেশ এইভাবে এখন অংশ সুতরাং এই U5 বড় থেকে ছোট হিসাবে সঠিক ছিল ছাত্র এখন নেই হ্যাঁ এটিও এখন বদলে গেছে ছাত্র সুতরাং 0 0 আচ্ছা ঠিক আছে সুতরাং তাহলে আমরা আমাদের মূল সম্মেলনে ফিরে যেতে দেব যা কেবল চক্র ছিল এটি আমাদের আগে হ্যাঁ ছিল সুতরাং এখন সম্মেলন সামঞ্জস্যপূর্ণ সুতরাং এটি স্থানীয় প্রান্তের কনভেনশনটি স্থানীয় প্রান্তের কনভেনশনটি কেবল একটি চক্রীয় পথে চলছে আমার বৈশ্বিক প্রান্তের কনভেনশনটি ছোট নোড থেকে বড় নোডের ঠিক আছে সুতরাং 5 এর দিক 2 থেকে 4 পর্যন্ত গ্লোবাল 4 গ্লোবাল 2 থেকে গ্লোবাল 4 ছাত্র ওটা আরও ছোট হবে সুতরাং এটি একটি প্লাস হয়ে উঠবে খুব ভাল এবং উপাদান খ এ এটি হয়ে যাবে সুতরাং এখানে আমি পেয়ে যাব ছাত্র সামঞ্জস্যপূর্ণ কারণ স্থানীয় Us আমাদের এবং বিশ্বব্যাপী Us আমাদের মিলতে হবে ছাত্র হ্যাঁ ছাত্র সাইন চেঞ্জ সাইনটি গ্লোবাল এবং এর পক্ষে বিপরীত দিক আপনার জন্য আমাদের দেখতে দিন ছাত্র হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুতরাং এর জন্য এটি একটি বিয়োগ চিহ্ন হওয়া উচিত অন্য কি ঠিক আছে ছাত্র না না পরীক্ষার ফাংশনগুলি সেগুলি ছাত্র যুক্তি নেই সুতরাং আমরা সেই কাজটি করছি যখন আমরা সমীকরণের পদ্ধতিটি লিখতে শুরু করি যখন আমার পরিবর্তে এর বিকল্পটি আমাদের ক্ষেত্রে বিবেচনা করা উচিত না তাই আমি এখানে লক্ষণগুলি সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য আমি দুর্দান্ত উপায় গ্রহণ করছি সুতরাং Us ঠিক আছে বিপরীতে হয় অভিমুখ সুতরাং আমি এখন যা করছি তা আমি স্থানীয় প্রান্ত এবং গ্লোবাল প্রান্তের সাথে তুলনা করছি তারা ঠিক একইভাবে নির্দেশ করছে যে ইউ সঠিক সেখানে একটি বিয়োগ চিহ্ন একই এলিমেন্টে U1 U4 U5 এলিমেন্টে রয়েছে আমি যখন b তে 2 এবং 0 একই দিক 3 এবং 1 একই দিক 5 এ আসি বিপরীত দিক সে কারণেই আমি একটি বিয়োগ চিহ্ন ভাল পয়েন্ট পেয়েছি শিক্ষার্থী কেন আমরা বিশ্বব্যাপী এবং স্থানীয় জন্য বিভিন্ন কনভেনশন গ্রহণ করছি আপনি এটি ব্যবহার করতে পারেন আপনি এটি ব্যবহার করতে পারেন তবে আপনি এই বিয়োগ চিহ্নটি এড়াতে পারবেন না যখন আপনি অন্য কোনও কনভেনশন ধরে নিতে পারেন যে আপনি চান যে কিছু বিয়োগ করা হবে ঠিক করা উচিত সুতরাং বিয়োগ চিহ্নগুলি থেকে রেহাই পাওয়া যায় না ছাত্র এখানে নাম্বার বদলে যাবে সংখ্যার পরিবর্তন ঠিক আছে সুতরাং প্রথম পদটি বাম দিকে a এর উপরে ফিরে আসা হল ইউ Φ Φ 1 সুতরাং আমরা কি লিখেছি এটি কি এটি সঠিক কেন যে এটি টেস্টিং ফাংশন এবং যে এখানে প্রথম শব্দটির সাথে এখানে আসছে এবং পরবর্তী হচ্ছে আগামী টার্মটি কী হবে ছাত্র এগুলি b না আমি শেষ করিনি a ছাত্র − U4 − U4Φ এটি একই রয়ে গেছে এবং আমার কী আছে ছাত্র T 0 ছাত্র T 0 খুব ভাল এবং তারপর আমার আছে ছাত্র প্লাস U5 এটা কি হবে ছাত্র এখন এখানে এই প্রথম লোকটি এটিই আমার টেস্টিং ফাংশন হিসাবে আমি একটি 2 এ 2 এ ব্যবহার করছি কারণ b এই দ্বিতীয় পদটি এখানে এর উপাদানটির চেয়ে 0 বেশি সুতরাং এজন্য আমি এখন অবদান যাই রাখি না কেন আমি মৌলিক ওভার এল ইন্টিভ্যালের সাথে প্রথম b পরিবর্তনশীল এটি পরিবর্তন করব ছাত্র U2 U2 এখন পরীক্ষার অংশটি কী ছাত্র এর পরে কি ছাত্র পরের পদ ছাত্র U3 সুতরাং এটি আমাকে বাম হাত দিয়েছে সুতরাং বাম দিকে আমি কতগুলি ভেরিয়েবলের মধ্যে একটি সমীকরণ পেয়েছি ছাত্র ৫ 5 ভেরিয়েবল ঠিক আছে সুতরাং আমি মৌলিক সংখ্যার প্রান্তটি গ্রহণের সময় এটি এলিমেন্টে ঘটেছে কারণ প্রান্ত সংখ্যা 5 উভয় উপাদানগুলির মধ্যে সাধারণ ধরা যাক আমি বৈশ্বিক প্রান্ত নম্বর 1 নিয়েছি কতগুলি ভেরিয়েবল সমস্ত ভেরিয়েবল উপস্থিত হবে গ্লোবাল প্রান্ত নম্বর 1 সমস্ত ভেরিয়েবল কি আসতে হবে ছাত্র U1 U1 ছাত্র U4 U4 U5 এমন কিছু নেই U0 ছাত্র প্রান্ত হ্যাঁ কিনারা ঠিক আছে সুতরাং এটি সর্বাধিক যে কোনও প্রান্তটি ভাগ করা যায় তা হল স্পষ্টতই 2 উপাদান দ্বারা ঠিক আছে সুতরাং কোনও সমীপে 10000 উপাদান থাকা সত্ত্বেও যে কোনও সমীকরণে সর্বাধিক সংখ্যার এন্ট্রিগুলি কেবল ২ দ্বারা ভাগ করা যায় সুতরাং সর্বোচ্চ সংখ্যার সংখ্যা একটি সমীকরণে উপস্থিত হতে পারে যে ভেরিয়েবলগুলি 5 টি অন্য 1 থেকে অন্য 5 থেকে 1 ডান দিকের সাধারণ প্লাস 2 সুতরাং এই ম্যাট্রিক্সের স্পারনেস এই বিরল ম্যাট্রিক্সের ব্যান্ডউইথ 5 এর বেশি হতে পারে না প্রতিটি সমীকরণের সেরাতম 5 টি থাকবে এমন এক মিলিয়ন উপাদান থাকলেও যে কোনও প্রান্তটি নিয়ে যান আমি যদি সীমানা সীমানার প্রান্তে থাকি তবে কতগুলি সমীকরণ প্রদর্শিত হবে ৩ সুতরাং জাল আকার নির্বিশেষে এই স্পার্স ম্যাট্রিক্সের ব্যান্ডউইথটি কখনই 5 এর বেশি হতে পারে না এটাই হচ্ছে এফইএমের আসল শক্তি সুতরাং এখানে এটি লেখার একটি সুবিধাজনক উপায়ের সামান্য বিট আছে এখন আসুন আমরা এটিকে এমনভাবে লিখতে চেষ্টা করি যা কোড কোডের চেয়ে সহজতর সুতরাং আমি Ax b লিখার চেষ্টা করছি সুতরাং আমি কেবল একটি সমীকরণ লিখতে চেষ্টা করছি ঠিক আছে সুতরাং আমি 5 টি U এর এই সমস্যাটিতে U1 লিখব আমি সংশ্লিষ্ট একটি লিখতে হবে সুতরাং প্রথম শব্দটি আমি যা লিখতে পারি তা কি তা করবে সুতরাং আসুন আমরা ইউ 1 শব্দটি দেখি সেখানে কেবলমাত্র U1 পদটি সঠিক সুতরাং এই অবিচ্ছেদ্য a এরও বেশি এবং এটি কোনটি এবং কিয়ের মধ্যে মিলন সুতরাং এখানে 2 আছে এবং এখানে 1 ডানদিকে আছে সুতরাং আমি এটি 2 কমা হিসাবে লিখতে পারি সুতরাং এই কি বলছে সুতরাং সুপারস্ক্রিপ্ট একটি উপাদান a বোঝায় উপাদান ক এর মধ্যে আপনি স্থানীয় ভিত্তি 1 এবং স্থানীয় ভিত্তি 2 এর বিন্দু পণ্য নিচ্ছেন যা এর অর্থ যা সেখানে রয়েছে তারপরেরটি U2 হয় সুতরাং U2 পদটি এ থেকে আসতে চলেছে আমি এটিকে b এর ওপরে অবিচ্ছেদ্য হিসাবে লিখব এবং 1 টি কমা 0 পরের U3 আসবে সুতরাং এটি হতে চলেছে U4 ঠিক আসে তো এ কী হবে ছাত্র বিয়োগ এটি মিশ্রিত না হয় এবং শেষ পর্যন্ত ইউ 5 হয় তা নিশ্চিত করার জন্য আমি কেবল একটি কমা রেখে দেব U5 ওভার হিসাবে লেখা যেতে পারে ছাত্র স্থানীয় মাত্রা ঠিক উভয়ই স্থানীয় এটি উভয়ই সঠিক এবং এটি স্থানীয় কারণ আমার কাছে আমি উল্লেখ করেছি 2 1 বা 0 2 1 যা কেবল 0 1 বা 2 এর মধ্যে স্থানীয় প্রান্ত সংখ্যা আমি এই পুরো সমীকরণটি বিশুদ্ধ প্রান্তের ক্ষেত্রেও নির্ভুলভাবে লিখতে পারতাম সুতরাং এটি করার বিভিন্ন উপায় রয়েছে এটি আমার পছন্দ তবে আমি এটি এইভাবে লেখার কারণ এটি আপনাকে বলছে যে আপনি কীভাবে এটি কোড করবেন আপনার একটি ফাংশন থাকবে যা তিনটি জিনিস হিসাবে ইনপুট হিসাবে গ্রহণ করবে কোন উপাদানটি কোন স্থানীয় প্রান্ত সংখ্যাটি এটি অবিচ্ছেদ্য করবে এবং আপনি এখানে আপনার মূলধনকে একটি শব্দ তৈরি করবেন সুতরাং এটি আপনার এক সারি এবং এটি b1 b2 b3 b4 b5 এর সমান হতে চলেছে প্রান্ত 5 ডানদিকে আছে সুতরাং প্রকৃতপক্ষে এর সাথে এটিই বোঝাচ্ছে আমি যা করব না আমি এইগুলি এখানে পেয়ে যাব না নম্বর প্রান্তের সাথে এটি পরীক্ষা করা হয়েছিল সুতরাং এটি b র সমান হবে 5 হ্যাঁ একটি সমীকরণ আমার কাছে যা আছে লিখিত মোট এবং বিক্ষিপ্ত ক্ষেত্র গঠনের মোট ক্ষেত্র সূত্রে বাম হাতের অংশটি একই ছাত্র কেবল b বদলাবে b যেখানে এটি পরিবর্তিত হবে যদি এটি ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রের সূচনা হয় তবে আমরা পূর্ববর্তী মডিউলে যেমন আলোচনা করেছি আমাদের সংখ্যার প্রসার ঘটাতে হবে এবং আমাদের ঘটনার ক্ষেত্রের ঠিকঠাক সমান হওয়ার পার্থক্যের সাথে সম্পর্কিত আরও একটি সমীকরণ যুক্ত করতে হবে তবে আমাদের এটি রাখা যাক সরল আসুন এখনকার জন্য মোট ক্ষেত্রের সূচনা সম্পর্কে ঠিক চিন্তা করি তাহলে সম্ভাবনাটি কী থেকে আমি একটি শূন্য ডান পাশে পাব সম্ভাবনা কি b কখন শূন্য হতে পারে সুতরাং এর প্রান্ত নম্বর 1 2 3 এবং 4 তারা সীমানায় ডানদিকে রয়েছে এটি খুব তুচ্ছ কার্টুন যেখানে উদাহরণস্বরূপ যেখানে কেবলমাত্র 2 টি উপাদান রয়েছে সুতরাং অনেক সীমানা প্রান্ত 1 2 3 এবং 4 সমস্ত সীমানা প্রান্ত কেবল 5 টি অভ্যন্তরস্থ বাস্তবে বিশ্বের পরিস্থিতি এটি অন্যান্য উপায়ে হতে চলেছে বেশিরভাগ প্রান্তগুলি অভ্যন্তর প্রান্তগুলি সীমানা প্রান্তের সংখ্যা খুব ছোট সুতরাং এক্ষেত্রে সমস্ত পদ যা আপনাকে ডানদিকে শূন্য পরিমাণ ছাড়াই দেবে 1 2 3 4 ঠিক আছে এবং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এই জিনিসটি লেখার ফর্মটি কী সুতরাং আপনি আপনার 2 ডি ভেক্টর এফইএম এ সমীকরণের পদ্ধতিটি এইভাবে তৈরি করেন ছাত্র স্যার কেন ভাগ করা প্রান্তের জন্য 0 হয় কেন পারে শিক্ষার্থী কেন ভাগ করা প্রান্তটি ভি 0 হবে সুতরাং কেন ভাগ করা প্রান্তের জন্য ভি 0 হবে কারণ এটি আমাদের এখানে ফিরে যেতে ফিরে যেতে যাক বা আসুন আমরা এটি এটিকে আরও সহজ রাখি যাক এখানে কেবল ডান হাতের দুর্বল রূপটি এখানে দেখুন এটি কেবল সীমানার কিনারায় ছাত্র ঠিক আছে সুতরাং সীমানার এক প্রান্তের জন্য আমরা যা নিয়েছিলাম তা ছিল টি এখন অভ্যন্তরে ছিল অভ্যন্তরে ছিল সীমানায় এটি কী এটি কি স্পর্শকাতর বা খাঁটি সাধারণ ছাত্র খাঁটি স্বাভাবিক খাঁটি স্বাভাবিক অধিকার সুতরাং এই সম্পূর্ণ এক্সপ্রেশনওভারের সাথে এই বিন্দুটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে সুতরাং ডান হাতের অবদানটি কেবলমাত্র সেই প্রান্তের সাথে সম্পর্কিত যা থেকে টেস্টিং ফাংশনগুলিতে আসবে ইন্টিরিওর ফেলো কেবলমাত্র 0 ডট প্রোডাক্ট অভিন্নভাবে দেবে সুতরাং আপনি কাজ করতে হবে আপনাকে কেসগুলি বীজগণিত বিট কাজ করতে হবে তা দেখার জন্য ছাত্র সুতরাং এরকম বিরল মধ্যে আমাদের তাই এর উপাদানগুলির একটি প্রচুর Refer Time 2205 হ্যাঁ বিরল ক্ষেত্রে ডান হাতের শর্তগুলি শূন্য নয় কেবল সীমানা থেকে আসা সীসা থেকে অন্য কিছু আসে 0 ঠিক আছে সুতরাং বিয়োগ চিহ্নগুলির যত্নবান রাখার জন্য অনেক সাবধানতার কাজ করতে হবে আপনি যদি থাকেন তবে এই বিয়োগ চিহ্নটি ব্যবসায় আমাদের বিরক্ত করে না 2 ডি ঠিক আছে এর জন্য নোড ভিত্তিক এফইএম করুন তবে সমস্যাটি হল নোড ভিত্তিক এফএম র সাথে নির্দিষ্ট কিছু অপ্রাপ্তি রয়েছে আমি একটি সমস্যা উল্লেখ করেছি যার নাম অভ্যন্তরীণ অনুরণন সুতরাং আপনি কিছু উদ্ভট সমাধান পান যা শারীরিক নয় তবে গাণিতিকভাবে এগুলি সমস্যাটি নষ্ট করে দেয় সুতরাং আপনি ভাবেন যে আপনি একটি সমাধান পেয়েছেন তবে এটি আসলে নয় এবং এই ভেক্টর ভিত্তিক এফইএম এটিকে হত্যা করে